নমস্কার ইঞ্জিনিয়ারিং গণিত 2 এর বক্তৃতায় পুনরায় স্বাগত এটি হল বক্তৃতা সংখ্যা 28 এবং আমরা পলিনোমিয়াল ইন্টারপোলেশন এই বিষয়ের উপর আরও অগ্রসর হবো সুতরাং এই বক্তৃতায় আমরা মূলত নিউটনের অগ্রগামী এবং পশ্চাৎগামী ইন্টারপোলেশন সূত্রের উপর ভিত্তি করে কিছু সংখ্যাসূচক উদাহরণ সমাধান করব যা পূর্ববর্তী বক্তৃতায় ইতিমধ্যেই নির্ণয় করা হয়েছিল সুতরাং আসুন এই উদাহরণ দিয়ে একটি খুব সাধারণ গণনা শুরু করি নিউটনের অগ্রগামী এবং সেইসাথে পশ্চাৎগামী ইন্টারপোলেশন সূত্র ব্যবহার করে শুধু মনে রাখতে হবে যে আমরা পলিনোমিয়াল গণনার জন্য নিউটনের অগ্রগামী বা পশ্চাৎগামী বা অন্য কোনও বিন্যাস যাই ব্যবহার করি না কেন পলিনোমিয়ালটি স্বতন্ত্র হবে সুতরাং এখানে আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়ালটি নির্ণয় করতে চাই কারণ এখানে 3টি বিন্দু দেওয়া আছে এবং আমাদের এখানে অর্ডার 2 বা ডিগ্রী 2 এর পলিনোমিয়ালই সামঞ্জস্যপূর্ণ হবে সুতরাং এখানে x এর মান 0 1 এবং 2 তাই তারা সমদূরবর্তী আমরা পারি নিউটনের অগ্রগামী এবং পশ্চাৎগামী বা পশ্চাৎগামী ইন্টারপোলেশন সূত্র ব্যবহার করতে পারি এই বিন্দুগুলিতে ফাংশনের মান 1 2 এবং 1 দেওয়া হয়েছে সুতরাং আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়ালটি নির্ণয় করতে চাই যা এই সমস্ত বিন্দু 0 1 1 2 এবং 2 1 এর মধ্য দিয়ে যায় সুতরাং আমাদের ডিফারেন্স টেবিল তৈরি করতে হবে আমরা অগ্রগামী বা পশ্চাৎগামী ডিফারেন্স সূত্র যাই ব্যবহার করি না কেন এই ডিফারেন্স টেবিল তৈরি করতে আমরা যা শিখেছি তা এই প্রকার সুতরাং আমরা এখানে x এর মান 0 1 এবং 2 বসাবো এবং তাদের ফাংশনের অনুরূপ মানগুলি অর্থাৎ 1 2 এবং 1 বসাবো এবং তারপরে প্রথম অর্ডারের ডিফারেন্সগুলি শুধুমাত্র পরবর্তী মানটি থেকে পূর্ববর্তী মানটি বিয়োগ করে পরবর্তী মানটি গণনা করতে পারব সুতরাং এখানে 2 1 আসবে এবং তারপর সেখানে 1 2 পাওয়া যাবে সুতরাং মূলত এখানে আমাদের 1 আছে এবং সেখানে এটি 1 এবং উচ্চতর অর্ডারের ডিফারেন্সগুলির জন্য আবার আমরা প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করব সুতরাং এখানে এটি 1 1 2 সুতরাং দ্বিতীয় অর্ডারের ডিফারেন্সের জন্য আমাদের কাছে 2 আছে এবং এটিই আমরা পেতে পারি সুতরাং যদি 3টি বিন্দু থাকে আমরা দ্বিতীয় অর্ডারের ডিফারেন্স পর্যন্ত যেতে পারি এবং স্বাভাবিকভাবেই আমরা একটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল পাব সুতরাং এই ডিফারেন্স টেবিলটি সম্পন্ন করার পরে আমরা এখন অগ্রগামী ডিফারেন্স সূত্র প্রয়োগ করতে পারি উদাহরণস্বরূপ সুতরাং এখানে আমাদের কাছে রয়েছে P2xf0h∆f02 আমাদের ক্ষেত্রে h হল 1 h এখানে এই দূরত্ব যা সমান দূরত্ব এবং সেই দূরত্ব হল 1 সুতরাং যা আমরা অগ্রগামী সূত্রে পেয়েছিলাম এবং যা আমাদের মনে আছে সুতরাং আমরা উপরের মানগুলিতে এটি ব্যবহার করতে যাচ্ছি টেবিলের মানগুলি এখানে প্রথম মানগুলি সুতরাং এটি ঠিক f0 এবং এটি অগ্রগামী সুতরাং এটি 2f0 সুতরাং এই দুটি মান এখানে ব্যবহার করা হবে এটি হল 2 এবং এখানে এখানে এটি 1 সুতরাং এই 1 এবং 2 এই মানগুলি এবং তারপর x0 এবং x1 প্রতিস্থাপন করে এখানে 0 এবং 1 পাওয়া যাবে সুতরাং এখানেও 0 আমরা এই সূত্রটি সরলীকরণ করতে পারি এবং আমরা 1x x2x পাব সুতরাং অবশেষে আমাদের এই পলিনোমিয়াল 1 2x x2 রয়েছে যা এই প্রদত্ত বিন্দুগুলি 0 1 1 2 এবং 2 1 এর মধ্য দিয়ে যায় কেউ আবার পরীক্ষা করতে পারে এবং স্বাভাবিকভাবেই এটি এই সমস্ত বিন্দুকে সন্তুষ্ট করবে এখন নিউটনের পশ্চাৎগামী সূত্রে আসি সুতরাং সূত্রটি দেখে মনে হচ্ছে যে আমাদের এখন f0 এর পরিবর্তে f2 আছে এটি পশ্চাৎগামী অভিমুখে f2 থেকে শুরু হবে সুতরাং এটি এখানে f0 এটি f1 এবং এটি f2 সুতরাং এখানে এটি x0 এটি x1 এবং এটি x2 সুতরাং এখন এই পশ্চাদগামী ডিফারেন্স অপারেটরগুলি এখানে অর্ডার 1 এবং অর্ডার 2 এর এবং শুধু স্মরণ করার জন্য বলি যে এখন এই সময় এই মানগুলিই পাওয়া যায় সুতরাং এই প্রথমটি হল এই f2 এবং এটি হল f2 এর পশ্চাৎগামীর দ্বিতীয় অর্ডার সুতরাং এই মানগুলি আমরা এখন এই সূত্রে প্রতিস্থাপন করতে পারি এবং আমরা পলিনোমিয়ালটি পেতে পারি সুতরাং এখানে x 0x 12 ⋅1⋅ যেখানে h 1 সুতরাং এবং দ্বিতীয় অর্ডারটি 2 এর সমান এবং তারপর আমরা সরলীকরণ করতে পারি এবং আমরা একই পলিনোমিয়াল একই ইন্টারপোলেটিং পলিনোমিয়াল পাব যা হল 12x x2 সুতরাং এই নিউটনের অগ্রগামী এবং পশ্চাৎগামী সূত্রগুলি যখন আমাদের সমদূরত্ব বিন্দু থাকে তখন এগুলি প্রযোজ্য হয় এবং এটি একটি সহজ উদাহরণ যেখানে আমরা দেখেছি কিভাবে নিউটনের পশ্চাৎগামী এবং অগ্রগামী ইন্টারপোলেটিং পলিনোমিয়াল গঠন করতে হয় এখানে একটি বিন্দু আছে যা আমাদের আলোচনা করা উচিত যে ধরুন যদি এখন দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল তৈরি করার পরে আমরা বুঝতে পারি যে আমাদের কাছে আরও একটি ডেটা পয়েন্ট আছে যেমন x3fx3310 তাই আমরা 0 1 এবং 2 এই মানগুলি দিয়েছিলাম এবং এখন এটি প্রায়শই দেখা যায় উদাহরণস্বরূপ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় যে এখন কিছু সময়ের পরে আমাদের কাছে পরবর্তী ডেটা পাওয়া যায় যা হল 3 এবং 10 সুতরাং আমাদের কাছে আরও ডেটা পয়েন্ট রয়েছে এবং এখন আমরা একটি উচ্চতর ডিগ্রির পলিনোমিয়ালের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে চাই সেটি হল তৃতীয় ডিগ্রির পলিনোমিয়াল এবং আমাদের চারটি বিন্দু আছে এখন আমাদের মান 0 তে আছে 1 এ আছে আমাদের 2 এ আছে এবং আমাদের একটি মান 3 এও আছে তাই 4 টি বিন্দু আছে সুতরাং আমরা ডিগ্রী 3 এর একটি পলিনোমিয়ালকেও সামঞ্জস্যপূর্ণ করতে পারি এবং নিউটনের এই অগ্রগামী এবং পশ্চাৎগামী সূত্রগুলির সুন্দর বৈশিষ্ট্য হল এই যে আমাদের সমস্ত গণনা করতে হবে না অর্থাৎ আমাদের আবার পুরো টেবিলটি পুনরাবৃত্তি করতে হবে না শুধুমাত্র আমরা প্রতিটি কলামে শেষ সারিটি যোগ করব সুতরাং এখানে ইতিমধ্যেই টেবিলটি ছিল এই ডিফারেন্স টেবিল যা আমরা দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল নির্মাণের জন্য ব্যবহার করেছি এবং এখন আমাদের কাছে এই অতিরিক্ত ডেটা রয়েছে যে f এর মান হল 10 সুতরাং আমরা এই টেবিলে এটি যোগ করব এবং সেই অনুযায়ী এখন এখান থেকে আরও একটি ডিফারেন্স আসবে যা 10 1 9 এবং তারপর এখানেও 9 10 এবং তারপর এখানেও 12 রয়েছে সুতরাং এইগুলি এখন নতুন মান যা এই অতিরিক্ত ডেটার কারণে এসেছে তবে টেবিলটি তৈরি করতে আমাদের পুরো গণনা পুনরাবৃত্তি করতে হবে না আমরা কেবল কিছু গণনা করেছি যা এই অতিরিক্ত ডেটার কারণে এখন অতিরিক্ত ছিল এবং আমরা প্রয়োগ করতে পারি তা সে অগ্রগামী বা পশ্চাৎগামী যাই হোক সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমরা আবার অগ্রগামী ব্যবহার করছি এবং শুধু মনে রাখবেন যে এই অংশটি যা ইতিমধ্যে মূল্যায়ন করা হয়েছিল এটি পরিবর্তন করা হবে না কারণ সেই মানগুলি সেখানে ব্যবহার করা হয়েছিল এবং আমরা এখানে সেই পলিনোমিয়ালটি ব্যবহার করেছি যা আমরা ইতিমধ্যেই পেয়েছি যেটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল ছিল এই অতিরিক্ত ডেটার কারণে শুধুমাত্র একটি অতিরিক্ত পদ আসবে যা হল x x0x x1x x23 সুতরাং এখন আমরা এটিকে সরলীকরণ করতে পারি এবং আমরা একটি তৃতীয় ডিগ্রির পলিনোমিয়াল পাব আমরা পরে বুঝতে পারব যখন আমরা নিউটনের অগ্রগামী এবং পশ্চাৎগামী সূত্র ব্যতীত অন্যান্য ফর্ম্যাটগুলির বিষয়ে কথা বলব যে আপনার কাছে অতিরিক্ত ডেটা থাকলে এটি সবসময় সম্ভব নয় আপনাকে সমস্ত গণনা পুনরাবৃত্তি করতে হবে কিন্তু এখানে এই অগ্রগামী এবং পশ্চাৎগামী সূত্রে আমাদের শুধুমাত্র একটি অতিরিক্ত পদ যোগ করতে হবে প্রকৃতপক্ষে আমাদের এই গণনাটি করতে হবে না যা আমরা ইতিমধ্যে একটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল হিসাবে পেয়েছি শুধুমাত্র এই তৃতীয় ডিগ্রির পলিনোমিয়াল পদটি সেখানে যোগ করা হবে এবং তারপর সেই অনুযায়ী আমাদের এটিকে সরলীকরণ করতে হবে এবং আমরা নতুন পলিনোমিয়াল পেয়েছি যার ডিগ্রি 3 পরবর্তী উদাহরণ আমাদের কাছে ডেটা দেওয়া আছে এবং আমরা নিউটনের অগ্রগামী ইন্টারপোলেশন পলিনোমিয়াল গঠন করতে চাই আমি বলতে চাইছি নিউটনের অগ্রগামী সূত্র ব্যবহার করেও ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটি একই হবে আমরা অগ্রগামী বা পশ্চাৎগামী সূত্র যাই ব্যবহার করি সুতরাং এখানে ডেটা 4 6 8 2 দেওয়া হয়েছে এখানে 2 এর পার্থক্য রয়েছে সুতরাং h এর মান এক্ষেত্রে হবে 2 সংশ্লিষ্ট মানগুলি 1 3 8 এবং 16 দেওয়া হয়েছে তাই আমরা x5 এর জন্য ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটির মূল্যায়ন করতে চাই এবং ডিফারেন্স টেবিল নির্মাণের জন্য সুতরাং আমাদের 4 6 8 12 আছে এবং তারপরে সংশ্লিষ্ট মানগুলি হল 1 3 8 এবং 16। সুতরাং আমরা এই টেবিলটি তৈরি করব তাই এখানে 3 1 2 তারপর 8 3 5 এবং 16 8 8 তাই আমাদের 2 5 এবং 8 আছে এবং আবার দ্বিতীয় অর্ডারের ডেরিভেটিভের জন্য আমরা এটি করব অর্থাৎ আমরা একই কাজ করব সুতরাং 5 2 3 এবং 8 5 3 এবং তারপর অবশেষে আমাদের 3 3 0 আছে সুতরাং আসলে কোনও তৃতীয় অর্ডারের পদ নেই এবং এটি এখন এই সূত্রেও প্রতিফলিত হবে কারণ আমাদের গণনা সরলীকৃত হবে কোনও তৃতীয় অর্ডারের পদ থাকবে না যদিও এখানে 4টি ডেটা পয়েন্ট রয়েছে তাই আমরা ডিগ্রী 4 এর পলিনোমিয়াল আশা করছি কিন্তু এই কারণে এখানে তৃতীয় অর্ডারের ডিফারেন্স 0 হয়ে যায় এবং তাই আমরা আমাদের পলিনোমিয়ালে কোনও তৃতীয় ডিগ্রির পদ পাব না পলিনোমিয়ালটি দ্বিতীয় ডিগ্রির পলিনোমিয়াল হবে কারণ এখানে এই পদটি যেখানে তৃতীয় অর্ডারের ডিফারেন্স ব্যবহার করে সেটি 0 হয়ে যায় এবং আমাদের কাছে কেবল এই পদগুলিই রয়েছে সুতরাং এই কারণে আমাদের কাছে 1 প্লাস এই X বিয়োগ 4 আছে এবং তারপর এটিকে এইভাবে সরলীকরণ করা যেতে পারে এবং অবশেষে আমরা সবকিছুকে একত্রিত করতে পারি আমাদের এই দ্বিতীয় ডিগ্রির পলিনোমিয়াল আছে এবং এখন আমরা যে কোনও বিন্দুতে মান গণনা করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ X সমান 5 যদি আমরা এটি বসাই তবে আমরা 1625 পাচ্ছি সুতরাং এখানে মজার বিষয় হল 4টি ডেটা পয়েন্ট দেওয়া সত্ত্বেও আমরা একটি মাত্র দ্বিতীয় ডিগ্রির পলিনোমিয়াল পাই যা অবশ্য আশ্চর্যজনক কিছু নয় কারণ এটি এমন একটি ফলাফল যেখানে n প্লাস 1 ডেটা পয়েন্ট দেওয়া হলে n এর সমান বা তার কম ডিগ্রীবিশিষ্ট একটি স্বতন্ত্র পলিনোমিয়াল থাকবে যা এই সমস্ত বিন্দুর মধ্য দিয়ে যায় সুতরাং এখানে আমরা দেখেছি যে যদিও 4টি ডেটা পয়েন্ট ছিল কিন্তু আমরা শুধুমাত্র দ্বিতীয় ডিগ্রির পলিনোমিয়াল পেয়েছি যা টেবিল থেকেও স্পষ্ট কারণ এই ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় অর্ডারের ডিফারেন্স 0 ছিল এই উদাহরণে আমরা আবার এই টেবিলের জন্য নিউটনের পশ্চাদগামী ডিফারেন্স সূত্র সম্পর্কে কথা বলব যেখানে x এর মানগুলি হল 1 2 3 4 এবং 5 সুতরাং 1 এর একটি ডিফারেন্স আছে এবং তারপরে y এর সংশ্লিষ্ট মানগুলি হল 1 1 1 1 এবং 1 সুতরাং এই ডেটা পয়েন্টগুলি নিয়ে আমরা ডিফারেন্স টেবিলটি নির্মাণ করতে পারি যেখানে আমরা এই প্রথম কলামে এই সমস্ত x এর মানগুলি তালিকাভুক্ত করব তারপরে দ্বিতীয় কলামে ফাংশনের অনুরূপ মান এবং তারপর ডিফারেন্সগুলি আসবে সুতরাং 1 1 2 তারপর এখানে 1 2 তারপর এখানে 1 1 2 তারপর এখানে 1 2 সুতরাং এই সমস্ত 22 এবং 22 আসবে এবং আবার একইভাবে আমাদের সেখানে এই ডিফারেন্সগুলি থাকতে পারে এবং আমরা দ্বিতীয় অর্ডারের ডিফারেন্সগুলি পাব এবং একইভাবে আমরা তৃতীয় অর্ডারের ডিফারেন্সগুলি পাব এবং তারপরে অবশেষে আমাদের এই চতুর্থ অর্ডারের ডিফারেন্সটি আছে যার মান 16 সুতরাং এই ডিফারেন্স টেবিল প্রস্তুত থাকার জন্য আমরা এখন কথা বলতে পারি অথবা আপনি গণনার জন্য এই পশ্চাদগামী ডিফারেন্স সূত্রটি ব্যবহার করতে পারেন সুতরাং পশ্চাদগামী ডিফারেন্স সূত্রটি আমাদের রয়েছে P4xf4x x4f4h2 h22f43 h33f4 সুতরাং আমরা এখন এখানে যা পাচ্ছি আমরা এই সমস্ত x0 প্রতিস্থাপন করতে পারি সুতরাং এটি এখানে x0 এটি হল x1 এটি হল x2 এটি হল x3 এবং এটি হল x4 অনুরূপভাবে এখানে আমাদের f0 f1 f2 এবং f3 এবং f4 রয়েছে এবং এইগুলি অন্যান্য ডিফারেন্স এবং এটি পশ্চাৎগামী টেবিল আমরা জানি যে এটি আসলে f4 এবং এখানে আমাদের এই 2f4 তারপর 3f4 এই মান এবং তারপর 3f4 আছে সুতরাং আমরা এই সমস্ত 2 4 8 16 ব্যবহার করতে পারি তাই এখানে 2 4 8 এবং 16 এই সমস্ত মানগুলি ব্যবহার করা হয়েছে এবং তারপর x0 x1 x2 x3 এবং x4 এখানে এই সূত্রে প্রতিস্থাপিত হয়েছে এবং সরলীকরণের পরে আমরা এই চতুর্থ অর্ডারের পলিনোমিয়াল 23x4 8x31003x2 56x31 পেতে পারি নিম্নলিখিত টেবিল থেকে এই f এবং মান f এর মান অনুমান করুন সুতরাং এখানে আমাদের কাছে 20 থেকে 45 পর্যন্ত ডেটা রয়েছে যা হল 20 25 30 35 40 এবং 45 সুতরাং এই 5 এর পার্থক্য রয়েছে এবং ফাংশনের জন্য এখানে সংশ্লিষ্ট মানগুলি দেওয়া হয়েছে এবং আবার আমাদের যথারীতি ডিফারেন্স টেবিল তৈরি করতে হবে সুতরাং প্রথম কলামে এখানে x এর মান থাকবে দ্বিতীয়টিতে ফাংশনের সাথে সম্পর্কিত মান থাকবে সুতরাং তারপর আমরা প্রথম অর্ডারের ডিফারেন্সগুলি গণনা করতে পারি যা কেবলমাত্র এইগুলি বিয়োগ করে আমরা এখানে এই মানগুলি পেতে পারি যা সমস্ত নেতিবাচক বলে মনে হয় এবং তারপরে আবার এখানে 4122 তারপরে 3141 এবং আরও অনেক কিছু আমরা আবার দ্বিতীয় অর্ডারের ডিফারেন্সের জন্য দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়ালটি পেতে পারি তারপর সেই অনুযায়ী আমরা এখানে তৃতীয় অর্ডারের ডিফারেন্স এবং চতুর্থ অর্ডারের এবং অবশেষে পঞ্চম অর্ডারের পাব যার মান 45 সুতরাং এখানে আমরা f এবং f অনুমান করতে চাই তাই আমরা অগ্রগামী ব্যবহার করতে পারি অথবা আমরা পশ্চাৎগামী ডিফারেন্স সূত্র ব্যবহার করতে পারি সুতরাং এখানে এই 22 গণনা করার জন্য যা শুরুতে থাকবে কারণ আমাদের ডেটা 20 থেকে শুরু হয় সুতরাং আমরা অগ্রগামী ডিফারেন্স সূত্র ব্যবহার করব কারণ এটি শুরুতে রয়েছে এবং আমাদের অগ্রগামী ব্যবহার করা ভাল কারণ আসুন আমরা এই চলরাশিটির পরিবর্তন করি যার সূত্রটিও আমরা পূর্ববর্তী বক্তৃতায় অধ্যয়ন করেছি সুতরাং x22 এবং x020 সুতরাং অগ্রগামী ডিফারেন্সের জন্য এই x0 এখানে আসবে পশ্চাৎগামীর জন্য x এবং শেষ বিন্দুটি এখানে আসবে সুতরাং যেহেতু এটি প্রথম বিন্দুর কাছাকাছি তাই আমরা অগ্রগামী সূত্রটি নেব কারণ পার্থক্যটি হবে মাত্র 2 এবং আমরা u এর জন্য একটি ছোট সংখ্যা পাব সুতরাং এখানে h হল 5 এবং যদি আমরা এখানে প্রতিস্থাপন করি তবে আমরা পাব ux x0h25 এবং তারপর আমাদের কাছে এই সূত্রটি রয়েছে যেখানে এই পলিনোমিয়ালটি u এর পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে এবং যা এখানে 22 এর জন্য মান আমরা এটি সম্পন্ন করতে চাই সুতরাং u25 আমরা এখানে u এর মান 25 হিসাবে প্রতিস্থাপন করব এবং আমরা ডিফারেন্স টেবিল থেকে এই সমস্ত ডিফারেন্সগুলি ব্যবহার করতে পারি যা আমরা গণনা করেছি এবং গণনা করার পরে আমরা এই সংখ্যাটি পাব যা 22 এর জন্য এই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটির সঠিক মান সুতরাং কখনও কখনও যখন মানগুলি বড় হয় তখন আমরা এখানে এই শিফটের সাথে কাজ করতে পারি কারণ u ছোট হয়ে যায় এবং গণনাগুলি আরও সহজ হয়ে যেতে পারে এবং একইভাবে যখন আমরা এই 42 এর জন্য গণনা করতে চাই এখানে 42 সংখ্যাটি 45 এর কাছাকাছি যা সেখানে শেষ বিন্দু আমরা এখানে পশ্চাৎগামী ডিফারেন্স সূত্র ব্যবহার করতে পারি যেখানে আমাদের আবার u গণনা করতে হবে এবং এই পশ্চাৎগামী ডিফারেন্স সূত্র ব্যবহার করতে হবে এবং আবার এই সমস্ত পার্থক্যগুলি প্রতিস্থাপন করে এবং এই u42 455 35 বসাবার পরে আমরা 2186630 পাব সুতরাং এটিও যেখানে যদিও আমাদের চলরাশির এই শিফটিং ব্যবহার করতে হবে না আমরা সরাসরি ব্যবহার করতে পারি কিন্তু এই সংখ্যাগুলি গণনা করার পক্ষে একটু বড় হবে এবং তাই আমরা এখানে এই চলরাশির এই শিফটটি ব্যবহার করেছি এখানে আমরা গণনা করতে চাই আমরা এই 0 থেকে 1 ব্যবধানে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটির আনুমানিক মান নির্ণয় করতে চাই যা পলিনোমিয়াল ইন্টারপোলেশন দ্বারা দেওয়া হয় সুতরাং আমরা এই x00 x105 এবং x21 এই বিন্দুগুলির সাথে একটি পলিনোমিয়াল ইন্টারপোলেশন দ্বারা এই এক্সপোনেনশিয়াল ফাংশনটির আনুমানিক মান নির্ণয় করতে চাই সুতরাং আমরা 0 05 এবং 1 এ এই এক্সপোনেনশিয়াল ফাংশনটির মান পেতে পারি সুতরাং শুধুমাত্র এই 3টি মান আমরা ব্যবহার করব এবং স্বাভাবিকভাবে যদি আমাদের 3টি মান থাকে তাহলে আমরা 2 বা তার কম ডিগ্রীর একটি পলিনোমিয়াল গঠন করতে পারি সুতরাং এই ক্ষেত্রে আমরা ডিগ্রি 2 এর একটি পলিনোমিয়াল পাব তাই যদি আমরা এই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটিকে এই P2 দ্বারা চিহ্নিত করি তবে আমরা এখন এই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটির মান কী হবে তা গণনা করতে চাই প্রথমে কেবলমাত্র স্বাভাবিক মানটি আমরা ইতিমধ্যে যার উপর ভিত্তি করে বেশ কয়েকটি উদাহরণ করেছি এটি এখানে নতুন আমরা ত্রুটির মান ex P2 এর জন্য উপরের সীমা খুঁজে পেতে চাই প্রত্যক্ষ ত্রুটি গণনা না করেই আমরা এই ত্রুটির জন্য সীমা নির্ণয় করতে চাই এবং আমরা এই ইন্টারপোলেশনের প্রথম বক্তৃতায় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ইন্টারপোলেটিং ত্রুটি বিষয়টি কী অর্থাৎ প্রকৃত ফাংশন এবং ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটির মধ্যে ত্রুটির বিষয়টি কী সুতরাং আমরা এখানে এই ত্রুটিটি অনুমান করার জন্য সেই সূত্রটি ব্যবহার করতে পারি এবং তারপরে আমরা বিভিন্ন বিন্দুতে প্রকৃত ত্রুটির তুলনাও করব আমরা কয়েকটি ভিন্ন ভিন্ন বিন্দু বেছে নিতে পারি যেখানে আমরা সেই ত্রুটির তুলনা করতে পারি যে এই ত্রুটির সীমাটি আসলেই ত্রুটির জন্য কিছু অর্থপূর্ণ সীমা দেয় কিনা সুতরাং আবার আমাদের ডিফারেন্স টেবিলটি তৈরি করতে হবে আমাদের কাছে দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল আছে সেই ফরওয়ার্ড ডিফারেন্স সূত্রটি আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের এই টেবিলটি গণনা করতে হবে সুতরাং x এর মান ছিল 0 05 এবং 1 আমরা এখানে e01 e05 e1 গণনা করেছি সুতরাং e এর মান এবং তারপর f সুতরাং আমরা এটি বিয়োগ করে প্রথম অর্ডারের ডিফারেন্স গণনা করব তাই এটি হবে 06487 এবং আবার আমরা এখানে শিফট করব বা এখানে ডিফারেন্সটি 10696 করব এবং আমরা এখানে 04208 পাব দ্বিতীয় অর্ডারের ডিফারেন্স হিসাবে এবং তারপর এই সূত্রে আমরা এই f01 ব্যবহার করতে পারি তারপর আমাদের কাছে f0 আছে যা এখানে আছে এবং তারপর আমাদের 2f0 আছে যা এখানে দেওয়া আছে এবং এই x0 এবং আমাদের x1 আছে এখানে আমাদের x2 ও আছে সুতরাং এই সমস্ত মান এখন জানা আছে আমরা সেখানে এই সূত্রটি প্রতিস্থাপন করতে পারি এবং আমরা পলিনোমিয়ালটি পেতে পারি সুতরাং এখানে আমাদের দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়ালটি P2x1x 00648705x 0x 05042082×052 h05 হিসাবে রয়েছে সুতরাং এই সমস্ত মান থাকার কারণে আমরা এখন এখানে প্রতিস্থাপন করতে পারি এবং এটিকে সরলীকরণ করতে পারি যা একটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়ালে পরিণত হবে সুতরাং এটি দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল যা এক্সপোনেনশিয়াল ফাংশনের আনুমানিক যেখানে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে এই 3টি মান ব্যবহার করেছি এবং আমরা ডিগ্রি 2 এর এই পলিনোমিয়ালটি পেয়েছি এখন ত্রুটির অংশে আসা যাক তাই শুধু মনে করানোর জন্য বলি যে একটি সূত্র ছিল যা আমরা নির্ণয় করেছিলাম যে fx Pnxfn1n1 সুতরাং এই সূত্রটি আমাদের ত্রুটির উপরের সীমা পেতে সাহায্য করবে যা এই পলিনোমিয়ালে ঘটেছে এবং এই ত্রুটি অর্থাৎ এখানে ত্রুটির সর্বাধিক মানটি পেতে তাই আমরা কি করব আমরা এখানে উভয় পক্ষের পরম মান নেব এবং তারপর সর্বাধিক কারণ x এর মান 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হতে পারে আমাদের বিন্দুগুলি 0 থেকে 1 পর্যন্ত আমরা 0 এবং 1 এর মধ্যে সর্বাধিক ত্রুটি কী তা নিয়েই কথা বলছি সুতরাং আমরা x এর এই সর্বাধিক মানটির জন্য আগ্রহী এবং এখানেও এখন আমরা n1তম ডেরিভেটিভ পাব সুতরাং আমাদের কাছে এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে তাই এক্সপোনেনশিয়ালটি এখানে ডেরিভেটিভের এক্সপোনেনশিয়ালের সমান হবে এই ঊর্ধ্ব সীমার কারণে এই ঊর্ধ্ব সীমাটি পেতে আমরা এখানে এই এক্সপোনেনশিয়াল ফাংশনের উপরে সর্বাধিক মান নেব যখন এই t এর মান 0 থেকে 1 এর মধ্যে পরিবর্তিত হয় এখানে এই 6 পাচ্ছি কারণ n এখন 2 তাই 21 6 এবং আবার এখানেও আমরা এটিকে সর্বোচ্চ করব সুতরাং আবার x এর মান 0 থেকে 1 এর উপরে আমরা সর্বোচ্চ নেব এবং তাই আমাদের কাছে এই 16et x 0x 12x 1 আছে সুতরাং প্রথমে আমাদের এই এক্সপোনেনশিয়াল ফাংশনের সর্বাধিক থাকা দরকার এটি একটি ক্রমবর্ধমান ফাংশন এবং 1 এ অর্থাৎ যখন t এর মান 1 হবে তখন এটি সর্বাধিক হবে সুতরাং এখানে এর সর্বোচ্চ মানটি e ছাড়া আর কিছুই হবে না এবং এখানে অর্ডার 3 এর এই ফাংশনের সর্বোচ্চ মানটি আমাদের তখন গণনা করতে হবে সুতরাং আসুন আমরা ধরে নিই যে gxx 12x 1 এবং তারপরে আমরা এর ডেরিভেটিভ নিয়ে এই ক্রিটিক্যাল বিন্দুগুলি পাই এবং অবশেষে এটি সমাধান করার পরে আমরা x3±9 4×3×122×33±36 পাব এই সেই বিন্দুগুলি যেখানে ফাংশনটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান অর্জন করে কিন্তু এখানে আমাদের পরম মান আছে সুতরাং প্রকৃতপক্ষে এই দুটি বিন্দুতে এই 0 থেকে 1 এই ব্যবধানের মধ্যে ফাংশনটি সর্বাধিক মান অর্জন করে সুতরাং এটি থাকলে আমরা x3±36 এ ফাংশনটির মান পাব এবং এটি বের হবে যখন আমরা এই 16e দ্বারা গুণ করে আমরা 00218 পাব সুতরাং এটি হল উপরের সীমাটি যা আমরা এই ত্রুটির জন্য পাচ্ছি যখন x এর মান 0 থেকে 1 এর মধ্যে পরিবর্তিত হয় এবং এখন আমরা যাচাই করতে পারি যে প্রকৃত ত্রুটিটি আসলে এই ত্রুটি সীমার নীচে রয়েছে কারণ এটি উপরের সীমা অর্থাৎ এটি হল ঊর্ধ্বসীমা সুতরাং 0 থেকে 1 এই ব্যবধানের মধ্যে যে কোনও বিন্দুতে ত্রুটির মানটি 00218 এর কম হওয়া উচিত সুতরাং আমাদের এই ত্রুটির সীমাটি রয়েছে এবং এখন আপনি যদি প্রকৃত ত্রুটির সাথে তুলনা করেন তাই আমরা উদাহরণ হিসাবে 01 03 06 09 কিছু বিন্দু নিয়েছি যা আমরা 0 থেকে 1 পর্যন্ত নিয়েছি এবং প্রকৃত মান এবং পলিনোমিয়ালের এই পার্থক্যের মান এখানে গণনা করা হয় এবং আমরা এখানে দেখতে পারি যে এই প্রকৃত ত্রুটিগুলি সর্বদা এই 00218 এর চেয়ে কম ঠিক আছে তাই এই বিশেষ উদাহরণে আমরা এটাও দেখেছি যে প্রকৃত ত্রুটি গণনা না করেই এই ত্রুটির সীমাটি আমরা কেবল অনুমান করতে পারি যে কী হতে পারে অর্থাৎ ত্রুটির উপরের সীমাটি কী হবে সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং আমরা যা করেছি আমরা বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখিয়েছি কীভাবে নিউটনের অগ্রগামী এবং নিউটনের পশ্চাৎগামী ইন্টারপোলেশন সূত্র ব্যবহার করে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল গঠন করা যায় এবং এই শেষ উদাহরণে আমরা ত্রুটির সীমাগুলিও ব্যবহার করেছি যেগুলি এর আগে এই ইন্টারপোলেশনের প্রথম বক্তৃতায় নির্ণয় করা হয়েছিল ঠিক আছে এই বক্তৃতার জন্য এটুকুই সবকিছু এবং আমি আপনাদের মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাই